হ্যালো এই প্রদর্শনীতে স্বাগতম এই প্রদর্শনটি ফরমাট স্ট্রিং ভালনেরাবিলিটিজ সম্পর্কেও আমরা একটি কোড দেখব যা এই vm এ উপস্থিত রয়েছে যা আমরা এই কোর্সের সাথে শিপ করি কোডটি NPTEL Codesmodule6 এ উপস্থিত রয়েছে আপনি এটি ফাইল কল print3ac এ দেখতে পারেন এই কোডটি আমাদের কাছে যা আছে তার সাথে খুব মিল রয়েছে আগে দেখা গেছে মূলত একটি গ্লোবাল ভ্যারিয়েবল s আছে এবং আমরা যা করতে চাই তা হল প্রিন্টএফ এর দুর্বলতা ব্যবহার করা যা এখানে উপস্থিত রয়েছে এবং s পরিবর্তন করতে সক্ষম হবে তাই মনে রাখবেন যে s একটি গ্লোবাল ভেরিয়েবল তাই এটি ডিফল্টরূপে 0 তে আরম্ভ করা হবে তাই কোনো দুর্বলতা ছাড়াই বা দুর্বলতা শোষণ না করে এই প্রোগ্রামটি যখন এই printf এক্সিকিউট করে তখন এখানে 0 এর সমান প্রিন্ট করবে তবে আমরা যা করব তা হল আমরা ব্যবহারকারী স্ট্রিং পরিবর্তন করতে যাবো এবং নোট করুন যে এই ব্যবহারকারী স্ট্রিংটি printf এ একটি ফরমেট স্পেসিফাইর হিসাবে নির্দিষ্ট করা হয়েছে তাই আমরা এই ব্যবহারকারীর স্ট্রিংটি পরিবর্তন করতে যাচ্ছি যাতে s এর মান 0 না হয় বা আমরা s এর মানকে ভিন্ন কিছুতে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে আসুন আমরা প্রথমে এটিকে চলমান দেখি বা আমরা প্রোগ্রামটিকে আগের মতো করে পরিষ্কার করি এবং তারপরে তৈরি করি এবং তারপর এটিকে print3a হিসাবে চালাই এবং মনে রাখবেন যে এই 60টি s এর সাথে মিলে যায় এটিকে আরও পরিষ্কার করার জন্য আমরা যা করতে পারি তা হল print3ac এবং কেবল s সমান 60 এটি নির্দিষ্ট করুন তাহলে যা হয়েছে তা হল যে s এর মান যা 0 হওয়ার কথা তা printf এ উপস্থিত দুর্বলতার কারণে পরিবর্তন করা হয়েছে এবং 60 এর মান পেয়েছে সুতরাং আসুন আমরা এইরকম একটি ভিন্ন উইন্ডোতে কোডটি খুলব এছাড়াও GDB দেখুন এবং ঠিক কি ঘটছে তা দেখুন ঠিক আছে তাই আমরা এই লাইনের শুরুতে একটি ব্রেকপয়েন্ট রেখেছি এবং প্রথমে আমরা এখানে কয়েকটি মান নোট করব এটিকে বিচ্ছিন্ন করা যাক এবং নোট করুন যে প্রিন্টএফ এর জন্য কলটি যা এই printf user string এই অবস্থানে উপস্থিত রয়েছে এবং সংলগ্ন অবস্থান হল 0804850c যা printf থেকে রিটার্ন এড্রেস পরবর্তী যে জিনিসটি আমরা দেখব তা হল এই গ্লোবাল ভেরিয়েবল s এর এড্রেস এবং যেটি আমরা এই px s দ্বারা প্রাপ্ত করি এবং আমরা লক্ষ্য করি যে এটির একটি মান 0804a028 যা মূলত এই একটি 0804a028 সামান্য ইন্ডিয়ান নোটেশনে সাজানো এখন যদি আমরা এই নির্দিষ্ট user string এর দিকে তাকাই তাহলে আমরা যা দেখতে পাই তা হল যে এটিতে গ্লোবাল ভেরিয়েবলের এড্রেস রয়েছে প্রাথমিকভাবে দ্বিতীয়টি আমাদের কাছে একটি ফরম্যাট অ্যাট্রিবিউট আছে 54x যা এখানে উপস্থিত যার মূলত অর্থ হল 54টি মান প্রিন্ট করা যেতে পারে এবং তারপর আমাদের আছে 6n সুতরাং n ইঙ্গিত করে যে একটি যুক্তি দ্বারা নির্দিষ্ট স্থানে যে অক্ষর সংখ্যা printf প্রিন্ট হয়েছে তা পূরণ করা হবে তাই আমরা যা করতে চাই তা হল প্রিন্ট হয়েছে এমন অক্ষরের সংখ্যার সাথে s পরিবর্তন করতে চাই তো চলুন এখানে দেখা একটি অক্ষরের সাথে মিলে যায় বা তাই এটি 4টি অক্ষর যা এটি দ্বারা প্রিন্ট হয় তাই এই বাইটের প্রতিটির জন্য একটি করে তারপর এখানে একটি স্পেস আছে তাই পাঁচটি এবং আরেকটি স্পেস এখানে ছয় প্লাস 54 তাই মোট ষাটটি অক্ষর প্রিন্ট হয় সুতরাং আমরা যা আশা করি তা হল যে যখন একটি printf এই n কার্যকর করে তখন এটি 60 এর সাথে s এর মান পূরণ করে এবং এটি আমরা নিম্নরূপ দেখতে পারি সুতরাং আমরা s এর মান পেয়েছি এবং আমরা 0804850c এড্রেসে প্রিন্টএফ থেকে রিটার্নের মানও পেয়েছি এবং এখন আমরা কয়েকটি নির্দেশনা দিয়ে শুধুমাত্র এক ধাপে প্রিন্টএফPLT এবং অবশেষে প্রবেশ করতে দেব এই মুহুর্তে আমরা স্ট্যাকের দিকে তাকাব এবং স্ট্যাকের কিছু বিষয়বস্তুর প্রিন্ট করব যা দেখতে এইরকম কিছু হবে তাই প্রথম জিনিসটি আপনি লক্ষ্য করবেন যে রিটার্ন এড্রেসে 0804850C এখানে উপস্থিত রয়েছে এবং এর এড্রেস ব্যবহারকারী স্ট্রিং যা ffffcf48 এর আগে 1 হয় এবং অন্য জিনিসটি আমরা নোট করি যে একটি অবস্থানে এই প্রথম আর্গুমেন্ট থেকে 6 শব্দের প্রিন্টএফ 6 শব্দের অফসেটে প্রথম আর্গুমেন্ট থেকে printf হয় এই ইউজার স্ট্রিং 0804a028 তাহলে কি হবে যে printf প্রথমে এই চারটি অক্ষর প্রিন্ট করবে তারপর এটি 54 শব্দ ছেড়ে স্পেস প্রিন্ট করবে এবং তারপর এটি আসলে অন্য একটি স্পেস প্রিন্ট করবে যখন এটি এখানে আসে তখন আমাদের কাছে s এর এড্রেস উপস্থিত রয়েছে তাই এর কারণে শতকরা n যা ফরম্যাট স্পেসিফায়ারে রয়েছে এবং printf এটি এই এড্রেস এ যায় এবং এতে প্রিন্ট করা অক্ষরের সংখ্যার বিষয়বস্তু পূরণ করে এই ক্ষেত্রে 60 সুতরাং যখন printf কার্যকরী সম্পন্ন করে তখন আমাদের কাছে s থাকে যার মান রয়েছে 60 এর মধ্যে এবং তাই যখন আমরা এই নির্দিষ্ট এক্সিকিউশনটি চালিয়ে যাই তখন আমরা দেখতে পাই যে s এর মান 60 হবে এখন মনে রাখবেন যে প্রতিবার আপনি এই বিশেষ প্রোগ্রামটি সংকলন করার সময় s এর এড্রেসসে সামান্য পার্থক্য থাকতে পারে এবং ব্যবহারকারীর স্ট্রিং এর এড্রেসে অন্যান্য ছোটখাটো পার্থক্য থাকতে পারে তাই যদিও সোর্স কোডটি আপনাকে দেওয়া হয়েছে আসলে GDB ব্যবহার করা ভাল হবে s এর সঠিক অবস্থানগুলি চিহ্নিত করতে সেই অনুযায়ী প্রোগ্রামগুলি সংশোধন করতে হবে এবং তারপরে এটি কার্যকর করতে হবে ধন্যবাদ